আমরা এর আগে দেখেছি কি ভাবে আধান বা আধান বণ্টন গুলি তড়িৎ ক্ষেত্র বা বিভব তৈরি করে ও তা গণনা করাও শিখেছি আগামি 2 বা 3 পাঠক্রমে আমি মনোনিবেশ করব এই বিন্যাস গুলির শক্তি তে ধরো যদি কিছু আধান একত্রিত করা হয় বা কিছু আধান বণ্টন একত্র করা হয় তাই আমরা যা নিয়ে কাজ করব তা হল ইলেক্ট্রোস্ট্যাটিক্স এ শক্তি ও সম্পন্ন কাজ এর হিসেব সহজতম উদাহরন দিয়ে শুরু করা যাক ধরো আমার কাছে আছে একটি বিন্দু আধান Q1 ও কিছু দূর থেকে আমি নিয়ে এলাম আরেকটি বিন্দু আধান Q2 ও রাখলাম r12 দূরত্বে তাহলে বিভবের সংজ্ঞা থেকেই পেয়ে যাব সম্পন্ন কাজের পরিমাণ যা হল r12 তে Q1 এর জন্য বিভব গুণ Q2 যার সমান হল 1 বাই 4 পাই এপসাইলন 0 Q1Q2 বাই r12 তোমরা দেখবে এই Q1 ও Q2 তে কিন্তু প্রতিসাম্য থাকবে তাই আমি এই লিখতে পারি যে এই কাজ Q1 কে Q2 থেকে r12 দূরত্বে আনতে করা হয়েছে বা Q1 কে Q2 এর বিভবে r12 দূরত্বে আনতে করা হয়েছে এখন আমরা যেই বিষয়ে আগ্রহী তা হল আমি যদি এই ভাবে অনেক গুলি আধান নিয়ে আসি ও একটি আধান বণ্টন তৈরি হয় তখন কি হবে তখন আমরা আধান ঘনত্ব রো দিয়ে ব্যাখ্যা দিই এবার ভাবতে হবে যে এই কৃৎ কাজের তাৎপর্য কি ও এই শক্তি টি কি ধরনের যেহেতু এই শক্তি আধান গুলির অবস্থানের ওপর নির্ভরশীল এটি বিভব শক্তি ও এর তাৎপর্য হল আধান গুলি কে এই ভাবে একত্রিত করতে আমরা যেই পরিমাণ কাজ করেছি এটি তাই আর তাই আমি যদি Q1 ও Q2 কে নিজের মত ছেড়ে দিই তারা যদি একই রকমের আধান হয় তারা একে অপর কে বিকর্ষণ করবে ও একে অপরের থেকে দূরে যেতে থাকবে শেষে অসীম দূরত্বে পৌঁছে যাবে ধরা যাক v1 ও v2 বেগে ধরে নিই প্রথম আধান টির ভর m1 ও দ্বিতীয় টির m2 তাহলে তাদের মোট গতি শক্তি হবে 1 বাই 2 m1 v1 স্কয়ার যোগ 1 বাই 2 m2 v2 স্কয়ার যা আমাদের আগে আলোচিত আধান বণ্টন এর শক্তির সমান তাই এর সমান 1 বাই 4 পাই এপসাইলন 0 Q1Q2 বাই r12 এই যে শক্তির কথা আমরা বলছি এর পরিমাণ কত হতে পারে ধরে নিলাম Q1 হল মাইক্রো কুলম্ব এ আর Q2 ও মাইক্রো কুলম্ব এ তাহলে এই যে বিভব শক্তি আমরা বলছি তার পরিমাণ 10 টু দি পাওয়ার মাইনাস 12 গুন 9 গুণ 10 টু দি পাওয়ার 9 বাই 10 টু দি পাওয়ার মাইনাস 2 এদের মধ্যে দূরত্ব 1 সেন্টিমিটার ধরে নিয়ে অর্থাৎ সব মিলিয়ে পেলাম 10 টু দি পাওয়ার 1 বা 2 এই হল মোটামুটি হিসেব এই শক্তির আধান মাইক্রো কুলম্ব হলে শক্তি 1 জ্যুল এর মত হয় আধান গুলির মধ্যে দূরত্ব 1 সেন্টিমিটার ধরলে এবার ভাবো আধান গুলি যদি 1 কুলম্ব হত এই শক্তিই তখন 10 টু দি পাওয়ার 9 হয়ে যেত অর্থাৎ আমরা বুঝতে পারছি 1 কুলম্ব আধান বেশ বড় আধান হয় এবার কি হতে পারে যদি অনেক গুলি আধান থাকে Q1 Q2 Q3 ও আর অনেক এদের এক এক করে এক জায়গায় আনা যাক এইখানে আছে আধান Q1 এবার Q2 কে আনলাম r12 দূরত্বে এটি করতে আমায় কাজ করতে হল 1 বাই 4 পাই এপসাইলন 0 Q1Q2 বাই r12 সমান এবার আমি আধান Q3 কে নিয়ে আসব ধরো Q1 থেকে r13 দূরত্বে ও Q2 থেকে r23 দূরত্বে এই আধান টি আনতে আমায় Q1 দ্বারা সৃষ্ট বল ও Q2 দ্বারা সৃষ্ট বলের বিরুদ্ধে কাজ করতে হবে আর তাই শক্তির সমান হবে এই দুটি আধানের বিভব শক্তির যোগফল তাই আমি অতিরিক্ত পদ পাবো যেমন 1 বাই 4 পাই এপসাইলন 0 Q1 এর জন্য Q3র বিভব শক্তি খেয়াল রেখো এইসব কিন্তু সুপারপোসিশান নীতি মেনে করছি সমস্ত পদ গুলি যোগ করে তাহলে এখানে পাবো Q1Q3 বাই r13 যোগ 1 বাই 4 পাই এপসাইলন 0 Q2Q3 বাই r23 এরপর আধান Q4 কে নিয়ে আসি এটি আসবে পুর্বের তিনটি আধানের বিভব অঞ্চলে তাই এখন আমাকে যোগ করতে হবে তিনটি পদ r 3 4 Q 1 Q 4 বাই r 1 4 যোগ 1 বাই 4 পাই এপসাইলন 0 Q 2 Q 4 বাই r 2 4 যোগ 1 বাই 4 পাই এপসাইলন 0 Q 3 Q 4 বাই r 3 4 এই ভাবেই আরও আধান থাকলে পদ গুলি যোগ করতে থাকব তোমরা যদি এর মধ্যে লক্ষ্য করো দেখবে আমি এই ভাবে লিখতে পারি যে Q1 আধান এর উপস্থিতি তে আমি যদি N মাইনাস 1 টি আধান নিয়ে আসি আমার কাছে থাকবে সামেশান Qj j সমান 2 থেকে N অবধি 1 বাই 4 পাই এপসাইলন 0 অবশ্যই বাইরে থাকবে তাহলে এই হল সমস্ত পদ গুলি এদের আমি এখানে দেখাই এই রয়েছে এই পদ টি এই পদ টি তাই Q2 Q2 Q3 ইত্যাদি এরপর এই আধান গুলি আনতে আমি কাজ করেছি Q2 এর বিভবের বিরুদ্ধে তাই এখানে হবে Q2Qj আমি আগেই 1 ও 2 এর মধ্যে পারস্পরিক ক্রিয়া হিসেব করেছিলাম তাই এখানে j এর মান 3 থেকে N অবধি হবে এখানে হল r1j পরের পদটি ভাগ হবে r2j দিয়ে এর পর আমি হিসেব করব এই সমস্ত আধান গুলি কে Q3 এর উপস্থিতি তে নিয়ে আসার জন্য বিভব শক্তি তাই আমার থাকবে Q3 গুণ Qj যদিও লক্ষ্য করো আমি কিন্তু আগেই Q 1 Q 3 র হিসেব এই পদে করে ফেলেছি Q 2 Q 3 দ্বিতীয় পদে ছিল তাই এখন আমার j সমান হবে 4 থেকে N অবধি এই ভাবেই এর পর চলতে থাকবে শেষ পদটি মানে এই লাল টি এই পদটি কেই বোঝায় অর্থাৎ আগেই এর হিসেব করা হয়ে গেছিল এই ভাবেই সব টা করা হয় তাই সাধারণত আমার কাছে যদি আধানের সমাবেশ থাকে যেখানে N টি আধান আছে আমি বিভব হিসেবে লিখব 1 বাই 4 পাই এপসাইলন 0 সামেশান i সমান 1 থেকে N অবধি ও অন্য উপস্থিত আধান যাদের নিয়ে আমি কাজ করছি তাদের হবে j সমান i এর থেকে বেশি থেকে শুরু করে N পর্যন্ত QiQj বাই rij আমি চাই তোমরা একে বিস্তৃত করো ও দেখ যে আগে আমরা যা উত্তর পেয়েছিলাম এটা সেটাই আমি একে লিখতেই পারি 1 বাই 4 পাই এপসাইলন 0 গুণ 1বাই 2 i এর মান 1 থেকে N অবধি ও তার মানে হল আমি j কে শুধু i এর থেকে বেশি থেকে N অবধি ই বদলাচ্ছি না তাকে যে কোন মান নিতে দিচ্ছি অর্থাৎ প্রত্যেক Q i Q j কেই আমি দুবার গুনছি তাই সামনে আমি এই 1বাই 2 রাখলাম তাই তোমরা লিখবে i সমান j নয় QiQj বাই rij তাহলে এই হল আধান সমাবেশ এর বিভব শক্তির অভিব্যক্তি তাহলে আবার লেখা যাক সাবধানে লিখব একে V না লিখে লিখব W কৃৎ কাজ হিসেবে তাই এই আধান সমাবেশ এর শক্তি হল এই সব আধান গুলি কে একত্রিত করতে সম্পন্ন কাজ যার সমান হল 1 বাই 4 পাই এপসাইলন 0 গুণ 1 বাই 2 সামেশান i সমান 1 থেকে N পর্যন্ত j সমান i এর থেকে বেশি থেকে শুরু করে N পর্যন্ত যেখানে i সমান j নয় QiQj বাই rij এই হল শক্তি যদি ২ বা তার থেকে বেশি আধানের সমাবেশ হয়

এবার দেখে নিই আধান বন্টন হলে কি হবে আধান বন্টন হিসেবে ধরে নেব এই আয়তনে আছে কোন আধান এই লাল দিয়ে আঁকা জায়গায় ও এই নীল দিয়ে আঁকা জায়গা টি তেও এদের মধ্যে অবশ্যই মিথষ্ক্রিয়া থাকবে আগে এদের অবস্থান গুলি লিখে নিই লাল টির অবস্থান হল r ও নীলের হোক r প্রাইম এই দুটির মধ্যের দূরত্ব তাহলে হবে r মাইনাস r প্রাইম এর মডুলাস এদের মধ্যে শক্তি হবে r এ ঘনত্ব গুণ এই ছোট আয়তন dv যেটি এখানের আধানের সমান ও r প্রাইম এ ঘনত্ব গুণ dv প্রাইম এ আয়তন বাই এদের মাঝের দূরত্ব তারপর এখানে ইন্টিগ্রেশান করব r ও r প্রাইম এর ওপর থাকবে 1 বাই 4 পাই এপসাইলন 0 যখন আমি ইন্টিগ্রেশান করি এর মানে হল আমি এই আধান টি কে গুণ করছি ও তারপর এই সব গুলি যোগ করছি আর তাই জন্য এখানে আমার 1 বাই 2 রাশি টি রাখা উচিত ঠিক যেমন আমরা Qi ও Qj দের গোনার সময় করেছিলাম তাই চুড়ান্ত অভিব্যক্তি হিসেবে বেরিয়ে আসবে 1 বাই 4 পাই এপসাইলন 0 গুণ 1 বাই 2 ইন্টিগ্রেশান রো r গুণ রো r প্রাইম বাই r মাইনাস r প্রাইম গুণ dr dr প্রাইম তোমরা জিজ্ঞেস করতে পারো i সমান j নয় এর ব্যাপার টা কোথায় গেল আসলে এই যে আমরা আয়তন নিয়েছি এই লাল দিয়ে আঁকা টাই বল বা নীল দিয়ে আঁকা এরা খুবই ছোট তাই আমি যখন রো r কে dv দিয়ে গুণ করি ও রো r প্রাইম কে dv প্রাইম দিয়ে যখন r সমান r প্রাইম হয় এই রাশি টি খুবই ছোট অত্যন্ত ছোট হয়ে যায় যার অর্থ হল এই r মাইনাস r প্রাইম রাশি টি 0 এর খুব কাছে তাই এই নিজ শক্তির সমস্যা টি থাকবেই না আগের ক্ষেত্রে ঠিক যেমন আমরা i সমান j এর অভিব্যক্তি কে হিসেব করে i সমান j নয় লিখেছিলাম ঠিক তেমনই যখন আধান বণ্টন থাকবে এই আয়তন গুলি অণুবীক্ষণিক ভাবে ছোট তাই গুনফল 0 হলে কোন সমস্যা থাকে না আধানের নিজের সঙ্গে মিথষ্ক্রিয়া নিয়ে সমস্যা থাকেই না তাই শেষে আমরা আধান বণ্টনের জন্য E লিখব 1 বাই 4 পাই এপসাইলন 0 গুণ 1 বাই 2 ডবল ইন্টিগ্রেশান dv dv প্রাইম রো r রো r প্রাইম বাই r মাইনাস r প্রাইম আগামি বক্তৃতায় আমরা কিছু আধান বণ্টনের উদাহরন নিয়ে তাদের শক্তির সমাধান করব